সুতরাং আজ আমরা এই সুপরিচিত A অ্যালগরিদম দেখবো এবং এটি মূলত হার্ট নেলসন এবং রাফেল Hart Nelson and Raphael তৈরী করেছিলেন এদের মধ্যে নেলসন হলো আমরা এই চরিত্রগুলির পরিচিতি খুব সংক্ষিপ্তভাবে দেখেছি নেলসন এখানে সাইমন এবং নোয়েল মিনস্কি এবং ম্যাকার্থির সাথে a i এর প্রতিষ্ঠাতা জনকের একজন প্রকৃতপক্ষে উনিশশো বাহাত্তরের দিকে a i এর উপর লেখা প্রথম পাঠ্য বইটিও মূলত নেলসনই লিখেছিলেন a i এর সমস্যা সমাধানের পদ্ধতি এবং এটি বেশিরভাগ অনুসন্ধান অ্যালগরিদম নিয়ে আলোচনা করে যা আমরা দেখেছি রান্ডমাইজ অ্যালগরিদম এবং ব্যাপারটা এরকম সর্বোত্তম প্রথম অনুসন্ধান এবং হিউরিস্টিক ফাংশন এবং কার্যকর ব্রাঞ্চিং ফ্যাক্টর এবং এই সমস্ত ধরণের জিনিসগুলি সেই বইটিতে মূলত লেখা হয়েছিল নেলসন স্ট্যানফোর্ড পড়াচ্ছিলেন তোমরা কেউ কেউ হয়তো জানো যে হার্ট এবং ডুদাহ দুজনে প্যাটার্ন রিকগনিশন এর উপর একটি খুব পরিচিত বই লিখেছেন এবং রাফেল আমরা খুব সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছি তিনি ছিলেন প্রথম ব্যক্তিদের মধ্যে একজন যিনি অটোমেটেড থিওরেম প্রমাণ করার জন্য একটি প্রোগ্রাম লিখেছেন যাই হোক আজ আমরা অবশ্যই আগ্রহী এই A ষ্টার অ্যালগরিদম কিন্তু পরবর্তী মুহুর্তে আমরা প্রথমে এটিকে A বলব এবং তারপরে আমরা দেখতে পাব কোন অবস্থায় আমরা একে A ষ্টার বলতে পারি সাধারণত যখন আমরা এই অ্যালগরিদমগুলি দেখি তখন সেই তারাটি বোঝায় যে এটি মূলত গ্রহণযোগ্য এবং গ্রহণযোগ্যতা দ্বারা আমরা বলতে চাই যে এটি চূড়ান্ত সর্বোত্তম সমাধানের গ্যারান্টিযুক্ত সুতরাং ব্রাঞ্চ এবং বাউন্ড সেই অর্থে মূলত গ্রহণযোগ্য তাই আমি এগিয়ে যাওয়ার আগে আমাদের লাইব্রেরিয়ান আমাকে জানান যে আমার বই যা আমি জানি না তোমরা কতজন সেটা দেখেছো সেটা এখন ডিপার্টমেন্ট লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে এখানে প্রায় 5টি কপি রয়েছে এবং আমরা এই মুহূর্তে এই বইটির পঞ্চম অধ্যায়ে আছি তাই তোমরা অবশ্যই এখন এভাবেই শুরু করো সুতরাং এসো প্রথমে এই অনুপ্রেরণা নিয়ে যাই যে আমরা আলোচনা করেছি তা হল তুমি স্টার্ট নোড S এ আছো এবং তোমরা কিছু গোল নোড g তে যেতে চাও ধরে নিই যে এটি একটি শহরের মানচিত্র যেটা এরকম কিছু এবং তোমার কাছে এই ধরণের একটি খোলা তালিকা আছে এবং এই খোলা তালিকায় নোড আছে যা তোমাকে সম্প্রসারণের জন্য একটি নোড বাছাই করতে হবে এটি একটি পুরানো ধরণের অ্যালগরিদম যা আমরা লিখেছিলাম ডেপ্থ প্রথম অনুসন্ধান ব্রেইথ প্রথম অনুসন্ধান হিউরিস্টিক হলো সবথেকে ভালো প্রথম অনুসন্ধান এবং এমনি চলবে আমরা ব্রাঞ্চ এবং বাউন্ড এর ক্ষেত্রে এই পরিভাষাটি ব্যবহার করি না কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ব্রাঞ্চ এবং বাউন্ড সবসময় গাছের সর্বনিম্ন পাতার সর্বনিম্ন নোডগুলি বাছাই করে যেটা আমরা আঁকছিলাম তোমরা জানো এটা একটা খোলা তালিকা যেটা তোমরা বজায় রাখতে পারো এখন আমরা দেখছি যে কোনটি সর্বোত্তম প্রথম অনুসন্ধান ছিল এটা একটি ফাংশন যা গোল নোড থেকে প্রতিটি নোডের দূরত্ব অনুমান করে এবং আমরা সেই ফাংশনটিকে n এর h বলি এবং সর্বোত্তম প্রথম অনুসন্ধানকে মূলত হিউরিস্টিক মানের উপর একটি অগ্রাধিকার সারি বজায় রাখি এবং সর্বদা নিম্ন মান বাছাই করি যা লক্ষ্যের সবচেয়ে কাছাকাছি বলে মনে হয় এবং সমাধানটি দ্রুত খুঁজে পাওয়ার আশায় এটা করে থাকি অন্যদিকে ব্রাঞ্চ এবং বাউন্ড এখন পর্যন্ত পাওয়া পার্সেল খরচের ট্র্যাক রাখে এটাই হলো সেই খরচ সুতরাং এগুলি প্রকৃত খরচ এই অর্থে এগুলি প্রকৃত আংশিক সমাধানের খরচ এগুলি সবসময় সর্বোত্তম নাও হতে পারে যদিও ডায়াস্ট্রাল অ্যালগরিদমের জন্য কেউ যুক্তি দিতে পারে এবং প্রমাণ করতে পারে যে প্রতিবার এটি একটি নোড বাছাই করার সময় এটির জন্য একটি সর্বোত্তম মূল্য পেয়েছে তবে আমরা একটু পরে সেই যুক্তিতে ফিরে আসব সুতরাং এটি একটি প্রকৃত খরচ যা আমরা একটি প্রদত্ত নোড থেকে এ পর্যন্ত অপরিহার্যভাবে খুঁজে পেয়েছি সুতরাং তোমরা যদি এটিকে এক ধরণের ভৌত ব্যবস্থা হিসাবে কল্পনা করার চেষ্টা করো তবে তোমরা সেই ব্রাঞ্চ এবং বাউন্ড দেখতে পাবে যেটা ব্রেইথ এর মতো প্রথম অনুসন্ধান যা একটি সহজ কেস ছিল এবং সর্বদা একটি নোড বাছাই করে যতটা সম্ভব উত্সের কাছাকাছি থাকার চেষ্টা করে যা মূলত একটি সর্বনিম্ন জ্ঞাত খরচ আছে সুতরাং এটি যতটা সম্ভব উৎসের কাছাকাছি থাকার চেষ্টা করে সুতরাং এটি এই জিনিসটির উপর একটি টানের মতো যা এটিকে মূলত পিছনে টানছে অন্যদিকে সেরা প্রথম অনুসন্ধান সর্বদা যতটা সম্ভব লক্ষ্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে কারণ এটি হিউরিস্টিক ফাংশন ব্যবহার করছে যা মূলত লক্ষ্যে প্রদত্ত নোটের একটি অনুমান সুতরাং কিছু বিজ্ঞান এটা বলে যে এটা একটি নির্দিষ্ট দিকে প্রযুক্ত টান এই অ্যালগরিদমে আমরা যা করতে চাই তা হল এই দুটি টানের সংমিশ্রণ হিসেবে A ষ্টার ব্যবহার করা এবং এটি ততটাই সহজ যে আমাদের কেবলমাত্র বিশদ বিবরণ পূরণ করতে হবে সুতরাং A ষ্টার পরিভাষায় এই মানটিকে g অফ n বলা হয় এবং এটি S থেকে n পর্যন্ত একটি পথের প্রকৃত জ্ঞাত ব্যয়ের প্রকৃত মূল্য সুতরাং এই পথের জন্য এই প্রকৃত খরচ হল পথের ধরনের n যা আমরা ব্রাঞ্চ এবং বাউন্ড পদ্ধতিতে আঁকছিলাম এবং আমরা এটাকে g অফ n বলবো যে খরচ আমরা ব্রাঞ্চএ ব্যবহার করছিলাম এবং বাউন্ড আমরা যে লেবেলটিকে g অফ n বলবো h অফ n হলো n থেকে g পর্যন্ত অংশের আনুমানিক খরচ যা আমরা সর্বোত্তম প্রথম অনুসন্ধানে ব্যবহার করেছি যে h অফ n তোমাকে বলে যে এই লক্ষ্য এটা থেকে ঠিক কত দূরে মূলত গোল নোড থেকে সুতরাং এই অ্যালগরিদম A তে আমরা f অফ n নামক একটি ফাংশন ব্যবহার করি যা মূলত g অফ n যোগ h অফ n এবং মূলত আমরা অগ্রাধিকার সারিতে রাখা f অফ n এই মান উপর সাজানো মূলত এখন লক্ষ্য করো যে এই সার্চ অ্যালগরিদমে কি ঘটছে আমরা সোর্স নোড দিয়ে শুরু করছি এবং আমরা ধীরে ধীরে এই অন্তর্নিহিত গ্রাফটিকে মূলত এক ধরণের সার্চ গাছের মাধ্যমে স্পষ্ট করে তুলছি যা আমরা তৈরি করছি এবং আমরা যা কিছু স্পষ্ট করে দেখছি তা হল দুই ভাগে বিভক্ত একটিকে বলা হয় ক্লোজড সেট বা ক্লোজড লিস্ট যা অভ্যন্তরীণ নোড এবং অন্যটি হলো লিভস যাকে আমরা ওপেন সেট বলে থাকি যখন আমরা এই স্পষ্ট গ্রাফটি তৈরি করি তখন এই g এর মান গণনা করা হয় যেহেতু আমরা আংশিক পাত্রের পথ গুলি খুঁজে পাই আমরা তাদের মানগুলি গণনা করতে পারি এবং এটি হল g এর মান H এর মান আমরা যা করছি তার থেকে সম্পূর্ণ স্বাধীন H এর মান হল একটি প্রদত্ত নোডের একটি বৈশিষ্ট্য সুতরাং চেন্নাই সেন্ট্রাল থেকে মাইলাপুর কত দূরে সেটা বলার মতো আমরা শুধু এই প্রশ্নটি করছি যে আমাদের এখানে পথের কোন প্রশ্ন নেই বা কিছু পরিমাপ যা আমরা বলেছি দূরত্ব আমরা ব্যবহার করতে পারি বা ম্যানহাটনের দূরত্ব আমরা ব্যবহার করতে পারি একটি হিউরিস্টিক ফাংশন শুধুমাত্র নোডের একটি বৈশিষ্ট্য সুতরাং আমরা যে অ্যালগরিদমটি ডুবিয়ে দেব এই A starটি প্রতিবার যখন আমরা একটি নোড তৈরি করব তোমরা কেবলমাত্র এর h মান গণনা করতে পারবে যা একবারের জন্য এই হিউরিস্টিক মান এবং তুমি মূলত সম্পন্ন করেছো যদিও এই g এর মান পরিবর্তন হতে পারে কারণ আমরা যেমন উদাহরণে দেখেছি প্রথমে তুমি একটি নোডের দৈর্ঘ্য 15 এর খরচ খুঁজে পেতে পারো এবং তারপরে তুমি সেই নোডের জন্য 14 খরচের অন্য পথ খুঁজে পেতে পারো সুতরাং সেই নোডের g 15 থেকে 14 পরিবর্তিত হতে পারে সুতরাং এটি একটি পরিমাণ যা পরিবর্তিত হতে থাকে এটি একটি প্রকৃত জ্ঞাত খরচ বা একটি পরিচিত পথের প্রকৃত পরিচিত খরচ যা আমার বলা উচিত কারণ এমন কিছু পথ রয়েছে যা তুমি এখনও খুঁজে পাওনি এবং যা সস্তা হতে পারে এখন আমরা এই শব্দটি ব্যবহার করি n এর f স্টার যেটা n সমান হলো g স্টার অফ n যোগ h ষ্টার অফ n এবং এইগুলি সর্বোত্তম খরচ সুতরাং যখনই আমরা ষ্টার শব্দটি ব্যবহার করি তারা কেবল সর্বোত্তম খরচকে নির্দেশ করে আমরা তাদের অপরিহার্যভাবে জানি বা নাও জানতে পারি আসলে আমরা তাদের বেশিরভাগ সময়ই মূলত জানি না এমনকি যদি আমরা কিছু নোড থেকে কিছু মধ্যবর্তী নোডের পথ খুঁজে পেয়েছি তবে আমরা জানি না প্রকৃত খরচ কত g অফ n এবং g ষ্টার n এর মধ্যে সম্পর্ক কী এটি কি সমান কম নাকি এর চেয়ে বড় কতজন লোকের চেয়ে বড় শুধু একজনের চেয়ে বড় তুমি গ্রেটার দ্যান বললে তাইনা গ্রেটার দ্যান একুয়াল টু কেন গ্রেটার দ্যান একুয়াল টু সুতরাং g অফ n হলো একটি পথ যা তুমি এখনও পর্যন্ত সেই নোড n এ খুঁজে পেয়েছো এটি সেরা পথ নাও হতে পারে সুতরাং এটি g ষ্টার অফ n এর চেয়ে বেশি ব্যয় হতে পারে সুতরাং f অফ n মূলত বা S ষ্টার অফ n হলো সর্বোত্তম পথের খরচ যা স্টার্ট নোড দিয়ে শুরু হয় নোড n তে যায় এবং তারপর নোড g তে যায় সুতরাং যেকোনো নোড n এর জন্য f ষ্টার অফ n হলো সর্বোত্তম খরচ সর্বোত্তম পথ খরচ যা নোড n এর মধ্য দিয়ে যায় এবং যদি সেই পথটি একটি সর্বোত্তম পথ হয় তাই যদি তাই এই দুটির মধ্যে একটি পার্থক্য রয়েছে এখানে আমরা বলছি যে কোন নোড n এর জন্য সেই নোড n এর মধ্য দিয়ে সর্বোত্তম খরচ কত হবে এখানে আমরা S থেকে G পর্যন্ত একটি সর্বোত্তম পথের কথা বলছি আমরা ধরে নিতে পারি যে যদি এটি S n 1 n 2 n k G এর সমান হয় তাহলে আমরা লিখতে পারি f ষ্টার অফ S হলো সমান f ষ্টার অফ n1 এবং তাই f ষ্টার অফ g কারণ এটি সেই একই পথ মনে রাখতে হবে যখন আমরা বলি এটি সর্বোত্তম পথ তখন আমরা সেই পথের যেকোন নোডের f ষ্টার অফ n অথবা f ষ্টার বা গোলের f ষ্টার বলি না কেন তাদের একই খরচ হয় কারণ এটি কেবলমাত্র একটি পথ যা আমরা বলছি সুতরাং একটি সর্বোত্তম পথের জন্য এই দুটি এই উত্সগুলিকে আমরা পরবর্তী কিছু পয়েন্ট হিসাবে ব্যবহার করব A ষ্টার গ্রহণযোগ্য এখন যদি আমরা আবার একই প্রশ্নে আসি h অফ n এবং h ষ্টার অফ n এর মধ্যে সম্পর্ক কি হওয়া উচিত সুতরাং আমি তোমাদের এখানে দুটি বিকল্প দিচ্ছি কিছু অন্তর্ভুক্ত যা আমাদের সমতা নেই সুতরাং আমরা উভয় পক্ষের মধ্যে একটি সমতা অন্তর্ভুক্ত করেছি কোনটি ভাল একটি প্রথম বিকল্প নাকি দ্বিতীয় বিকল্প আমার হিউরিস্টিক ফাংশন এখানে কি হওয়া উচিত এটা কি এই এক করছেন উচিত এটা একটা অবমূল্যায়ন এবং এটা অতিরিক্ত অনুমান করা এবং আমি একটি দাবি করছি এবং এই দাবিটি আমরা সম্ভবত পরবর্তী ক্লাসে আরও আনুষ্ঠানিকভাবে দেখাব যদি আমি এখানে একটি সঠিক শর্ত বেছে নিই তাহলে অ্যালগরিদম A স্টারটি গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং গ্রহণযোগ্য বলে আমরা বলতে চাই যে এটি আপনাকে সর্বোত্তম খরচের পথ খুঁজে পাবে সুতরাং আমার h অফ n একটি অবমূল্যায়নযোগ্য ফাংশন হওয়া উচিত যার অর্থ h অফ n এখানে h ষ্টার অফ n চেয়ে কম হওয়া উচিত মনে রাখবে h ষ্টার n হল n থেকে লক্ষ্যে যাওয়ার সর্বোত্তম খরচ বা এটি n থেকে লক্ষ্যে যাওয়ার খরচকে অত্যধিক মূল্যায়ন করা উচিত যেটি আমার অ্যালগরিদমকে গ্রহণযোগ্য করে তুলবে আমার কি এই বিষয়ে ভোট নেওয়া উচিত বা কেউ উত্তরে স্বেচ্ছাসেবক হতে যাচ্ছে সুতরাং আমাদের একটি ভোট নিতে দাও এটা খরচ অত্যধিক মূল্যায়ন করা উচিত কতজন মনে করো শুধুমাত্র এক দুই আমি ব্যর্থতার দ্বারা নেগেটিভ ব্যবহার করতে পারি না কতজন লোক মনে করেন যে এটি একটি খরচকে অবমূল্যায়ন করে মূলত একটি খুব ছোট সংখ্যা সুতরাং আমাকে আমরা এই ফিরে আসতে হবে সুতরাং আমাকে এই পুরো বিষয়টিকে মূলত ব্যাখ্যা করার জন্য আমাকে একটি উদাহরণ নিতে দিন এবং তারপর আপনি দেখতে পাবেন বা আমাকে এটি এভাবে রাখতে দিন এটি একটি উপমা যে আমি প্রায়শই এটি ব্যবহার করে থাকি ধরা যাক তুমি একটি নতুন মোবাইল ফোন কিনতে চাও এখনকার দিনে সবচেয়ে জনপ্রিয় বস্তু এবং তুমিও একটি পেতে চাও তুমি এখানে সিদ্ধান্ত নিয়েছো যে তুমি কোন ফোনটি কিনতে চাও কেনার জন্য তিন চারটি দোকান আছে যারা সেটা বিক্রি করছে তাই তুমি প্রথম দোকানে যাও এবং ধরে যাক যে আমি জানি না তোমাদের জন্য ভাল দাম কি কত সুতরাং এসো আমরা বলি এটি 10000 টাকা এই ব্যক্তি বলছে আমি তোমাকে 10000 টাকায় এই ফোনটি দিচ্ছি এখন তোমার কাছে কিছু অনুমান আছে যে অন্য লোকেরা কত টাকা চাইতে পারে তুমি কি তাদের কাছে যাবে যদি তুমি মনে করো যে তারা কম টাকা চাইবে বা তুমি যদি মনে করো তারা 10000 এর বেশি চাইতে পারে তবে কি তুমি তাদের কাছে যাবে কম টাকা চাওয়া মানে তুমি এখানে মনে করো যে তারা সেই নোডের মান যা মূলত খরচকে অবমূল্যায়ন করছে এসো তাহলে এই উদাহরণটি দেখা যাক আমরা বলতে পারি যে আমার কাছে কেবল দুটি নোড খোলা আছে এসো আমরা তাদের A এবং B বলতে পারি এবং এটি তাদের কাছে পাওয়া আসল পথ এবং আমরা বলি যে তারা লক্ষ্য থেকে মাত্র এক ধাপ দূরে এটা থেকে আমরা পরিকল্পনাটা ঠিক করে বুঝতে পারি সুতরাং এটি সেই প্রান্ত যেটাতে বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে এসো আমরা বলি যে এই খরচটি 100 শুধুমাত্র একটি বিষয়কে সহজ করার জন্য বলা যাক এই খরচটিও 100 এবং আমরা বলি যে এই খরচটি 40 এবং এই খরচ 50 যেটি AG প্রান্তের খরচপ্রান্ত AG এর খরচ হল 40 এবং প্রান্ত BG এর খরচ হল 50 । তাহলে আমাদের কাছে কি আছে আমাদের কাছে এই 100 যেটা হল g অফ B এর সমান এটি আবার g অফ A এর সমান এবং এটি একটি প্রকৃত খরচ যা আমরা করি না তুমি বলতে পারো যে h ষ্টার অফ A হলো 40 এবং h ষ্টার অফ B অবশ্যই এই ক্ষেত্রে 50 যদি শুধুমাত্র একটি প্রান্ত থাকে তবে এটি মূলত একটি প্রান্ত খরচের উপর পড়ে যেখানে আমি মনে করি এটি একের বেশি হতে পারে সুতরাং এসো এই উভয় ফাংশনের উদাহরণ দেখি সুতরাং ধরা যাক h 1 খরচকে কম মূল্যায়ন করে এবং h 2 খরচটিকে অধিক মূল্যায়ন করে এবং এসো আমরা এমন ফাংশন বাছাই করি যা এই অর্থে খুব ভাল নয় যে উভয়ই তোমাদের ভুল তথ্য দিচ্ছে উভয়ই তোমাদের বলছে যে B আসলে লক্ষ্যের কাছাকাছি এবং তারপর A লক্ষ্যের কাছাকাছি তাই এসো এটা নিয়ে কাজ করা যাক তাহলে h 2 ধরা যাক h 2 অফ B এর সমান আসলে 50 সুতরাং আমরা বলি এটি 70 এবং h 2 অফ A হলো আসলে 40 কিন্তু ধরা যাক এটি হলো 80 তাহলে এর মানে কী এই ফাংশন h 2 যা একটি হিউরিস্টিক ফাংশন সুতরাং মনে রাখবে আমরা এই ব্লকের জগতের সাথে এই উদাহরণটি করেছি যেখানে আমরা এর ফাংশনগুলিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছি যখন আমরা দেখেছি যে তাদের মধ্যে একটি অন্যটির চেয়ে ভাল এটি হিউরিস্টিক ফাংশনের আরেকটি দিক দেখা যাচ্ছে যার মধ্যে একটি হল অবমূল্যায়ন করা এবং অন্যটি অধিক মূল্যায়ন করা সুতরাং প্রথমে আমরা এমন একটি ফাংশন দেখছি যা খরচের চেয়ে বেশি মূল্যায়ন করে যার অর্থ হল এটির আসল খরচ হল 50 কিন্তু এই ফাংশন টা হল 70 এর আসল খরচ হল 40 কিন্তু এই ফাংশনটা হল 80 তাই প্রকৃত অনুশীলনে A লক্ষ্যের কাছাকাছি যার অর্থ এই অংশটি আরও ভাল হওয়া উচিত ছিল তবে এই ফাংশনটি মনে করবে যে B লক্ষ্যের কাছাকাছি কারণ এটির অনুমানের জন্য h 2 অফ B হল 70 যা 80 এর থেকে কম সুতরাং f 2 অফ B হবে g অফ A যেটা হলো g অফ B যা হলো সমান 100 যোগ 70 সমান হবে 170 এবং f 2 অফ A হবে 100 যোগ 80 এর সমান 180 তাই মনে রাখবে যে আমরা বলেছি যে মূলত কি এই অ্যালগরিদম A ষ্টার এটা অপরিহার্যভাবে f এর মান একটি অগ্রাধিকার সারি বজায় রাখে সুতরাং এই ছোট উদাহরণে খোলা তালিকায় শুধুমাত্র দুটি নোড রয়েছে একটি হল A আর একটি হল B এবং এটিকে সিদ্ধান্ত নিতে হবে যে এটি কোনটি বেছে নেবে তা হল f এর মান f 2 হল 180 f 2 অফ A হলো 180 এবং f 2 অফ B হল 170 সুতরাং এটি এই নোডটি বাছাই করবে যার অর্থ এটি এখন কী বিপর্যয় বলবে এখানে প্রান্তটি শিথিল করো যার অর্থ এটি g অফ g গণনা করবে সুতরাং g 2 অফ g এর সমান g 2 অফ B যোগ প্রকৃত খরচ যা দুঃখিত আমরা কোনটি বেছে নিয়েছি আমরা B বাছাই করেছি যা 50 সঠিক প্রকৃত খরচ ছিল বা আমি এখানে লিখেছি যা 50 যা প্রকৃত প্রান্ত খরচ যা 100 যোগ 50 এর সমান 150 এবং h 2 অফ g এর সমান 0 আমরা ধরে নিই যে আমাদের হিউরিস্টিক ফাংশন অন্তত আমাদের বলতে পারে যদি আমাদের কাছে থাকে লক্ষ্যে পৌঁছেছে সুতরাং লক্ষ্যের হিউরিস্টিক মান হল 0 যার মানে f 2 অফ g সমান 0 যোগ 150 হল 150 তাহলে আমাদের অনুসন্ধানের জায়গায় কী ঘটেছে আমরা S দিয়ে শুরু করেছিলাম তারপর আমাদের কাছে এই দুটি পথ ছিল এটি হল A এটি B তারপর আমাদের অ্যালগরিদম h 2 এখানে B কে বাছাই করেছে এবং g এর জন্য একটি পথ খুঁজে পেয়েছে তারপরে আমাদের এই দুটি নোড খোলা A এবং G এ রয়েছে A এর আনুমানিক খরচ মানে হলো আমরা এই নোড A এর মাধ্যমে লক্ষ্যে যাওয়ার সম্পূর্ণ খরচ 180 অনুমান করা হয়েছে কারণ A থেকে হিউরিস্টিক অনুমান 80 এবং A পর্যন্ত খরচ 100 সুতরাং 100 যোগ 80 অনুমান করা হয়েছে 180 g এর আনুমানিক খরচ এখানে পাওয়া গ্যাছে যা এখন পর্যন্ত g এর মান যেটা হলো 150 সুতরাং এখানে আমাদের এই নোডটি 150 এর সাথে বসে আছে এবং এই নোডটি 180 এর সাথে বসে আছে সুতরাং অ্যালগরিদমটি g বাছাই করবে এবং শেষ হয়ে যাবে একই অ্যালগরিদম যা আমরা শেষ ক্লাসে বলেছিলাম যখন সম্পূর্ণ পরিমার্জিত সমাধানটি সবচেয়ে সস্তা হয়ে যায় এটি স্বয়ংক্রিয়ভাবে এই অগ্রাধিকার সারিতে বাছাই করা হবে এবং তারপর অ্যালগরিদমটি শেষ হয়ে যাবে সুতরাং এটি মূলত এই পথটি খুঁজে পাবে এসো আমরা অন্য বিকল্পটি চেষ্টা করি যেটা হলো A এর h 1 এটিকে অবমূল্যায়ন করা হয় তাই এসো আমরা বলি যে h 1 অফ B হলো আসলে 50 কিন্তু এখন আমরা অবমূল্যায়ন করছি সুতরাং এসো আমরা বলি এটি 30 এবং h 1 অফ A হলো আসলে 40 সুতরাং আমি বলি যে এটি 20 এটি হলো আসলে 40 কিন্তু এসো এই ফাংশনটি বলি এটি 30 সুতরাং h 2 এবং h 1 একইভাবে উভয়ই মনে করে যে B হলো লক্ষ্যের কাছাকাছি শুধুমাত্র পার্থক্য হল h 2 খরচকে অতিমূল্যায়ন করে এবং h 1 মূলত খরচকে অবমূল্যায়ন করে সুতরাং যে ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে f 1 অফ B সমান 20 যোগ 100 120 এবং f 1 অফ A হলো সমান 130 আবার এটি একটি খুব অনুরূপ পরিস্থিতি এই অ্যালগরিদম তাই মূলত এটি ছিল 180 এটি ছিল 170 এবং এটি এই নতুন অ্যালগরিদম দিয়ে 150 হয়ে গেছে f 1 এটি হলো 130 এবং এটি 120 সুতরাং আবার এই অ্যালগরিদমটি প্রথমে B বিস্ফোরিত হবে কিন্তু B বাছাই করার পরে এখন কি ঘটবে এটি B থেকে g পর্যন্ত এই প্রান্তটি শিথিল করবে যার প্রকৃত খরচ 50 সুতরাং g থেকে g বা g 1 g হলো সমান 150 যার মানে f1 G হলো 150 এর সমান দেখো S থেকে B থেকে g যাওয়ার পথ খুঁজে পাওয়ার পরে তাদের দুজনেই প্রকৃত খরচ জানে h দ্বারা এই অনুমান আর করা হয় না কারণ h হল 0 সুতরাং প্রকৃত খরচ সুতরাং f 1 G হলো 150 যেমন f 2 G ছিল 150 কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ যে এটি একই খরচ 150 এর সাথে এবং এই অ্যালগরিদমটিকে আমরা A 1 স্টার বলি g এবং A এর মধ্যে বেছে নিতে হবে এটি বলে যে A কম আনুমানিক খরচ 130 এই অ্যালগরিদমটি A বাছাই করবে এবং যখন এটি A বাছাই করবে তখন এটি ডিএস্ট্রাল অ্যালগরিদমের মতোই g এর জন্য একটি সস্তা খরচ খুঁজে পাবে এবং এই সস্তা খরচ হল 100 যোগ 40 এর খরচ যেটা হলো 140 সুতরাং এটি এই খরচটিকে 140 এ সংশোধন করবে মূলত আনুমানিক খরচ ছিল 170 এবং এটি এখানে 150 এ সংশোধিত হয়েছে এটি 180 ছিল এটি কখনও 150 এ সংশোধিত হয়নি এখানে এটি 120 ছিল এটি 150 এ সংশোধিত হয়েছে কিন্তু যখন এটি এটিকে প্রসারিত করেছে আবার 140 এ সংশোধিত হয়েছে এবং সেই সময়ে আমাদের খোলা তালিকায় এটিই একমাত্র লক্ষ্য একমাত্র দরজা বাকি কারণ আমরা A দিয়ে শেষ করেছি আমরা উভয় B এখানে শেষ করেছি এবং শুধুমাত্র g বাকি আছে এবং g এখানে 140 খরচ দিয়ে বাছাই করা হবে যা সর্বোত্তম সমাধান সুতরাং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে h 1 অফ h 1 ব্যবহার করে আমরা সর্বোত্তম সমাধান খুঁজে পেতে পারি তবে h 2 ব্যবহার করে আমরা সর্বোত্তম সমাধান খুঁজে পাইনি যদিও তারা উভয়ই ভেবেছিল যে h 2 ব্যবহার করে B এর সবচেয়ে ভালো পছন্দ ছিল আমরা B বেছে নিলাম এবং তারপরে আমরা h 1 ব্যবহার করে লক্ষ্য বাছাই করেছি আমরা B বাছাই করেছি কিন্তু তারপরে আমরা A বাছাই করতে বাধ্য হয়েছিলাম এবং তারপরে আমরা মূলত লক্ষ্য বাছাই করতে বাধ্য হয়েছিলাম সুতরাং আমরা সর্বোত্তম খরচ খুঁজে পেয়েছি সুতরাং এই মানদণ্ড আমরা খুঁজছিলাম যদি h অফ n এখানে h ষ্টার n এর থেকে ছোট বা সমান হয় এই অ্যালগরিদমটি গ্রহণযোগ্য যদি হিউরিস্টিক ফাংশন মূলত লক্ষ্যের ব্যয়কে অবমূল্যায়ন করে আমরা দ্রুত অ্যালগরিদমটি সম্পূর্ণরূপে বর্ণনা করি কারণ এমন এক বা দুটি জিনিস রয়েছে যা সেরা প্রথম অনুসন্ধান অ্যালগরিদমে ছিল না সুতরাং আমি একটি দ্রুত বর্ণনা করব এবং তারপরে আমরা এটি করব আমরা পরবর্তী কলে এটি আবার গ্রহণ করব সুতরাং অ্যালগরিদম খুব অনুরূপ আমরা এই খরচটিকে ট্র্যাক রাখা ব্যতীত স্পষ্টভাবে একটি নোড n এর g একটি নোড n এর h এরকম চলবে সুতরাং এই পদক্ষেপ গুলো খুব অনুরূপ সুতরাং আমি এখানে শুধু রূপরেখা লিখব এবং তুমি বিশদটি পূরণ করতে পারো সুতরাং আমি খুব সংক্ষিপ্তভাবে লিখব ওপেন গেটস S যার মানে ওপেন এখানে স্টার্ট নোড পেয়েছে কিন্তু আমরা পিতামাতার ট্র্যাক রাখতে চাই এবং তাই আরও অনেক কিছুর জন্য এটা করা দরকার সুতরাং এসো এখানে লেখা যাক S এর পিতামাতা হল শূন্য এবং S এর h গণনা করা হয় আমরা সর্বদা একটি নোডের হিউরিস্টিক মান গণনা করতে পারি সুতরাং নীতিগতভাবে আমরা হিউরিস্টিক মান গণনা করি এবং আমরা শূন্যের কাছাকাছি শুরু করি যেমনটি আগে স্বীকার করেছি যে এখানে আমরা এই নোড জোড়া থাকার পরিবর্তে এই প্যারেন্ট পয়েন্টের কথা বলেছি যা আমাদের আগে ছিল তুমি ব্যবহার করতে পারো যে এটি হয় না সত্যিই ব্যাপার এটি বর্ণনা করা সহজ সুতরাং আগের মতন যদি ওপেন টা শূন্যের সমান না হয় সেরা নোড n বাছাই করো এবং এটি বন্ধ করে যোগ করো আমি এটিকে একটি রূপরেখা হিসাবে লিখব যা আমি মূলত এই নোডটি দিয়ে তুমি কী করবে তার উপর ফোকাস করতে চাই সুতরাং যদি n আমি পুরানো পরিভাষা ব্যবহার করি এখানে n পরীক্ষা কে n পুনর্গঠন এর থেকে বেশি গুরুত্ব দিওনা আমরা অনুমান করি যে আমরা পথটি ট্রেস করতে পারি এবং পথটি পুনর্গঠন করতে পারি সুতরাং সব যে এটি আমরা পূর্ববর্তী অনুসন্ধান অ্যালগরিদম কি করেছিলাম খুব অনুরূপ অন্যথায় উত্তরসূরি হল জেন অফ n সুতরাং আমরা একই ফাংশন ব্যবহার করছি যা আমরা পূর্বে সংজ্ঞায়িত করেছি এবং প্রতিটি m উত্তরসূরির জন্য আমরা মূলত নিম্নলিখিতগুলি করি এই অ্যালগরিদমটি কাজ করছে এমন বিন্দুতে আমাকে পরিস্থিতি তা আঁকতে দাও সুতরাং এটি হলো S এবং তারপরে কোথাও আমাদের এই উন্মুক্ত তালিকাটি রয়েছে এটি খোলা নোডের একটি সেট এবং ধরা যাক এই নোডটি মূলত এখানে রয়েছে তাহলে আমি যে লাইনটি এঁকেছি সেটি উন্মুক্ত তালিকার প্রতিনিধিত্ব করে এবং আমরা কিছু নোড বেছে নিয়েছি সর্বনিম্ন f মান সহ নোডগুলি আমি বলেছি যে এখানে ঠিক আছে আমি বলেছি সবথেকে ভালো নোড n এবং সর্বোত্তম বলতে আমি সর্বনিম্ন f মান এবং f হল g যোগ h এবং এটা গোল নোড ছিল না সুতরাং আমরা এখানে উত্তরসূরি তৈরি করি তাহলে আমরা বলতে পারি এগুলি n এর উত্তরসূরি সব প্রতিবেশী যদি তুমি বলতে চাও যে এখান থেকে কী পাওয়া যেতে পারে এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তিন ধরণের নোড রয়েছে একটি হল এক ধরণের যা ইতিমধ্যেই উন্মুক্ত তালিকায় রয়েছে সুতরাং এই দুটি আমি আঁকতে চাইছি যে তারা ইতিমধ্যেই উন্মুক্ত আছে আর কিছু আছে যা ইতিমধ্যেই বন্ধ রয়েছে এবং কিছু রয়েছে যা মূলত নতুন নোড সুতরাং এটা মূলত নতুন নোডকে প্রতিনিধিত্ব করে সুতরাং প্রতিটি M এর জন্য তাই প্রথম কেসের ক্ষেত্রে m উন্মুক্ত এর অন্তর্গত নয় এবং m বদ্ধের অন্তর্গত নয় যার মানে এখানে এই নোডটি যা আমি বলছি এটি একটি নতুন নোড যা আগে দেখা যায়নি মূলত আমরা আমাদের অনুসন্ধান স্থানে এটি যোগ করতে চাই তাহলে আমরা কি বলবো তাহলে h অফ m যোগ করো সুতরাং আমাদের কিছু হিউরিস্টিক ফাংশন আছে যা আমরা ব্যবহার করি এখানে আমরা বলতে পারি প্যারেন্ট m হল n এবং g অফ m হলো g অফ n যোগ আমি এখানে k কে একটি খরচ ফাংশন হিসাবে ব্যবহার করব সুতরাং k অফ n m এখানে n থেকে m পর্যন্ত যাওয়া প্রান্তিক খরচ আমরা এর মান আপডেট করি বা g m এর গণনা মান g অফ n এর সমান অভিভাবকের g মান ঠিক যেমন আমরা এই শাখায় করছিলাম এবং একটি জিনিস আবদ্ধ এবং তারপর আমরা f অফ n গণনা করি এবং আমরা বলি উন্মুক্ত করতে n যোগ করো সুতরাং তিনটি কেস রয়েছে প্রথম ক্ষেত্রে যখন m একটি নতুন নোড সুতরাং আমরা এর প্রান্তের মান গণনা করি আমরা এর g মান গণনা করি যার অর্থ আমরা এর f এর মান গণনা করতে পারি আমরা m এর পয়েন্টারটিকে এটির অভিভাবক হিসাবে চিহ্নিত করি এবং এটি মূলত উন্মুক্ত করতে যোগ করি পরবর্তী ক্ষেত্রে যা আমরা দেখতে চাই তা হল যখন এটি ইতিমধ্যেই খোলা থাকে তাহলে কেস 2 m উন্মুক্তের অন্তর্গত আছে যার মানে কি আমরা এখানে এই প্রান্তটি পেয়েছি সুতরাং আমরা এই দুটি কেস নিয়ে এখানে কাজ করবো সুতরাং এখন যদি এই দুটির মধ্যে একটি m হয় এর মানে হল এটি ইতিমধ্যেই উন্মুক্ত আছে যার মানে এটির ইতিমধ্যে একটি g মান এবং h মান এবং একটি প্যারেন্ট বিন্দু রয়েছে এই n শুধু প্রসারিত করা হয়েছে তার আগে এটি আমাদের যুক্তির ভিত্তিতে এটা বলা যেতে পারে এসো আমরা বলি যে এইটির দিকে ইঙ্গিত করছিল এবং এটি এইটির দিকে ইঙ্গিত করছিল সুতরাং তারা ইতিমধ্যে এই প্যারেন্ট পয়েন্টার ছিল আমরা এই ধরনের নোড এর জন্য কি আমরা কি করতে চাই আমরা দেখতে চাই যে আমরা সেই নোডের সস্তা পথ খুঁজে পেয়েছি কি না সঠিক আমাদের ইতিমধ্যেই এই নোডের একটি পথ রয়েছে m এটি নোডের কিছু অনুক্রমের মধ্য দিয়ে আসছে এখানে n সর্বদা মনে রাখবে একটি প্যারেন্ট বিন্দু এটি ইতিমধ্যে একটি g এর মান এবং একটি h এর মানও রয়েছে যদি m উন্মুক্তের অন্তর্গত হয় তাহলে আমরা একটি পরীক্ষা করি যদি g অফ n যোগ A অফ n m এটার মান কি হবে এই মানটি একটি নতুন খরচ যা আমরা এই নোড m এ পেয়েছি এই নোড m ইতিমধ্যেই উন্মুক্ত ছিল যদি এটি ইতিমধ্যে m এর জন্য সংরক্ষিত খরচের চেয়ে কম হয় তবে মনে রাখবেন এটি সব খোলা সুতরাং এটির অবশ্যই a g মান থাকতে হবে কিন্তু এই নতুন খরচ যা আমরা পেয়েছি তা যদি পুরানো খরচের চেয়ে ভাল হয় তাহলে আমাদের পয়েন্টারটির কিছু সংশোধন করতে হবে যা হল m এর প্যারেন্ট n এবং g অফ m এইরকম মান হয়ে যায় এবং f অবশ্যই এই সবের মধ্যে h অফ m পরিবর্তন হচ্ছে না কারণ এটি সেই নোডের একটি বৈশিষ্ট্য এটি সেই বৈশিষ্ট্য নয় যা আমরা এই নোডের কাছে পেয়েছি সুতরাং এই দুটি কেস এখানে আছে নতুন নোডের জন্য একটি কেস আমরা কেবল সেগুলিকে গ্রাফে যুক্ত করি এবং প্যারেন্ট পয়েন্টার তৈরি করি g এর মান গণনা করি h এর মান গণনা করি f এর মান গণনা করি তাহলে এভাবেই শেষ হবে যদি আমরা খোলা অবস্থায় একটি নোডের জন্য একটি নতুন পথ খুঁজে পেয়ে থাকি তবে আমাদের পরীক্ষা করতে হবে যে এই পথটি আরও ভাল কিনা যা আমরা এখানে করছি যদি এটি আমরা প্যারেন্ট পয়েন্টারটি পুনরায় নিয়ন্ত্রিত করার চেয়ে ভাল হয় এবং g মানটি মূলত পুনরায় নিয়ন্ত্রিত করি সুতরাং এখানেই আমরা g মানকে পুনরায় নিয়ন্ত্রিত করছি এখানেই আমরা প্যারেন্ট পয়েন্টারকে পুনরায় নিয়ন্ত্রিত করছি এবং তারপরে অবশ্যই নতুন g মানকে বিবেচনায় নিয়েছি কেস 3 m এখানে বদ্ধের অন্তর্গত যার মানে আমরা ইতিমধ্যেই m পরিদর্শন করেছি এবং m সম্প্রসারিত করেছি এবং m n এর সন্তান তৈরি করেছি এভাবেই চলবে তাই এসো এটিকে একটি কেস হিসাবে নেওয়া যাক সুতরাং এখন আমরা বলি এটি হল m যার মানে এটি আগে থেকেই তৈরি করা হয়েছে যার মানে এটির অন্য সন্তান থাকতে পারে সুতরাং আমাকে এখানে একটি ভিন্ন রং ব্যবহার করতে হবে সুতরাং এই নোডটিতে m এর একটি শিশু থাকতে পারে এবং সম্ভবত এই নোডটি m এর একটি শিশু হতে পারে যার নিজের সন্তানের সন্তান থাকতে পারে এখানে যেকোনো কিছু সম্ভব হতে পারে উন্মুক্ত নোড এবং বদ্ধ নদের মধ্যে পার্থক্য হলো যে একটি বদ্ধ নোডের মূলত নিজস্ব সন্তান থাকতে পারে সুতরাং এই বেগুনি নোডগুলি মূলত m এর শিশুদের প্রতিনিধিত্ব করে সুতরাং যদি m প্রথমে বন্ধ থাকে তাহলে কেস 2 এর জন্য আমরা যা করেছি তা আমাদের এখানে করতে হবে তাই প্রথমে আমি বলবো কেস 2 এর মতো করো যার মানে হল এটা হলো নোড m আমরা এই নোড m এর জন্য আরও ভালো পথ খুঁজে পেয়েছি মূলত এই m এর অন্য কোনো পয়েন্টার ছিল ধরে নেয়া যাক এই পয়েন্টার ছিল সুতরাং মনে রাখবে এই প্যারেন্ট নোড নির্দেশ করা হয তাহলে m এখানে তার প্যারেন্ট এর দিকে নির্দেশ করছিল এবং যদি আমরা m এর জন্য একটি ভাল পথ খুঁজে পাই তাহলে আমাদের অবশ্যই এই পয়েন্টারটি এখানে স্থানান্তর করতে হবে এবং বলতে হবে যে এটি নতুন অভিভাবক ঠিক যেমন আমরা n এর জন্য করেছি মূলত এই নোডটি প্রথমে এটির দিকে নির্দেশ করে কিন্তু এখন আমরা এটিকে সরিয়ে দিয়েছি এবং আমরা বলছি যে এটি একটি নতুন পয়েন্টার যদি আমরা একটি ভাল পথ খুঁজে পাই যদি বদ্ধ নোডগুলির জন্য সুতরাং এখানে কেস 2 এর মতো করো সুতরাং যদি আমি এটি ব্যবহার করি যদি আরও ভাল পথ পাওয়া যায় যার মূলত এই অবস্থার অর্থ g অফ n যোগ k অফ n m g এর আগের মানের থেকে কম হলে ভালো সুতরাং আমার এখানে কেস 2 মত করা উচিত যার মানে পয়েন্টার কে পুনরায় নিয়ন্ত্রণ প্যারেন্ট পয়েন্টার পুনরায় নিয়ন্ত্রণ করবে g এর মানকে কিন্তু এখন g এর মান মূলত পরিবর্তিত হয়েছে সুতরাং আমাদের দরকার তাই শুধু একটি উদাহরণ নেওয়ার জন্য যদি পুরানো g অফ m ধরে নেয়া যাক 50 এর সমান এবং যদি g অফ m একটি নতুন মান পায় যা হলো g অফ n যোগ 10 এবং ধরা যাক g অফ n এর মান 20 যেটা হলো 20 যোগ 10 সমান 30 সুতরাং যদি পুরানো মান 50 হয় এবং নতুন মান 30 হয় তাহলে আমরা এই m এর জন্য একটি নতুন পথ খুঁজে পেয়েছি যা পুরানো পথের চেয়ে 20 ইউনিট সস্তা যার মানে হল m থেকে অন্যান্য নোডগুলিতে যাওয়ার সমস্ত পথ আমাদের অবশ্যই এটিতে যেতে হবে সুতরাং তোমাকে অবশ্যই এটির খরচ 20 কমাতে হবে এবং তারপর 20 দ্বারা এটির খরচ কমাতে হবে এবং এরকম চলতে থাকবে তাই আমি এখানে শুধু এটি লিখব এবং m এর নিচে সাব ট্রি তে উন্নতির খরচ প্রচার করবো আমরা কিভাবে এই প্রচার করতে পারি তুমি শুধু একটি গভীরতা প্রথম ট্রাভার্সাল বা এরকম কিছু করতে পারো এই বেগুনি গাছের যেটি এই m এর মূলে রয়েছে যার মানে গাছের এই অংশটি এই নোড থেকে এই নোড এই নোড থেকে এই নোডের জন্য যে ব্যয় করতে হবে তাদের কাছে অবশ্যই অগ্রিম হতে হবে সুতরাং এটি একটি তৃতীয় কেস যদি তুমি একটি নোড বদ্ধ একটি নতুন পথ খুঁজে পেয়েছো একটি বদ্ধ নোডের এটা একটি ভাল পথ তারপর সেই উন্নতি মূলত সেই নোডের শিশুদের কাছে প্রেরণ করতে হবে যা ডিসাস্টার এর ক্ষেত্রে ছিল না আমি উল্লেখ করেছি যখন আমরা ডিসাস্টার অ্যালগরিদম সম্পর্কে কথা বলছিলাম তুমি যদি ডিসাস্টার অ্যালগরিদমের একটি নোডের পথ খুঁজে পেয়ে থাকো তবে তুমি ইতিমধ্যে সেখানে সর্বোত্তম পথ খুঁজে পেয়েছো কিন্তু A ষ্টার এর ক্ষেত্রে যা মূলত নয় যেমন আমরা উদাহরণে দেখেছি যে তুমি যদি নোড B এর মধ্য দিয়ে g তে যাওয়ার একটি পথ খুঁজে পাও যা আরও ব্যয়বহুল পথ ছিল তাহলে তুমি সেই নোড থেকে একটি নতুন পথ খুঁজে পেতে পারো এবং এটি নোডের জন্য সম্ভব এবং তুমি সহজেই একটি উদাহরণ তৈরি করতে পারো সুতরাং আমাদের এই অতিরিক্ত পদক্ষেপের প্রয়োজন যে যদি আমরা আরও ভাল পথ খুঁজে পাই তাই নোড যা আমরা ইতিমধ্যেই আগে প্রসারিত করেছি মূলত তাদের শিশুদের কাছে এই উন্নতি প্রচার করতে হবে তাহলে কেস 2 এর থেকে এখানে একটু বেশি কাজ করতে হবে কিন্তু কোথায় এবং এখানে তাহলে এটাই হলো তোমাকে করতে হবে এবং m যোগ করতে হবে সুতরাং এই শর্তে যখন হিউরিস্টিক ফাংশন লক্ষ্যের জন্য একটি ব্যয়কে অবমূল্যায়ন করে এই অ্যালগরিদমটিকে A ষ্টার বলা হয় এবং এটি মূলত গ্রহণযোগ্য পরবর্তী ক্লাসে যখন আমরা একসাথে আসবো তখন আমরা প্রমাণ করব যে এটি গ্রহণযোগ্য সুতরাং এটি এমন কয়েকটি ক্ষেত্রের মধ্যে একটি যেখানে আমরা গ্রহণযোগ্যতার একটি আনুষ্ঠানিক প্রমাণ দেব কারণ A ষ্টার একটি খুব পরিচিত এবং প্রায়শই ব্যবহৃত অ্যালগরিদম কিন্তু এটি স্বীকার্যতার একমাত্র শর্ত নয় আমি বলতে চাই যে এটি শুধুমাত্র হিউরিস্টিক ফাংশন এর শর্ত ছিল সুতরাং আমরা আজকে একটি উদাহরণ দিয়ে যা দেখিয়েছি যে যদি একটি হিউরিস্টিক ফাংশন লক্ষ্যের ব্যয়কে অবমূল্যায়ন করে তবে অ্যালগরিদমটি গ্রহণযোগ্য এবং তোমরা দেখতে পাচ্ছ ব্রাঞ্চ এবং বাউন্ড A ষ্টার এর একটি বিশেষ ক্ষেত্র যেখানে h অফ n সর্বদা 0 হয় তাই আমরা বলেছিলাম যে তুমি এটিকে একটি আনুমানিক খরচ হিসাবে ভাবতে পারো যদি তুমি ধরে নাও প্রতিটি নোডের জন্য h অফ n এর মান হবে 0 তাহলে এই অ্যালগরিদম ব্রাঞ্চ এবং বাউন্ড হয়ে যায় কিন্তু এটি একমাত্র শর্ত নয় সুতরাং আমি তোমাদের যা করাতে চাই তা হল চিন্তা করা শুধু কল্পনা করো সুতরাং A ষ্টার কে আসলে কিছু লোক এটিকে গ্রাফ অনুসন্ধান বলে এটি একটি ওয়েটেড গ্রাফ এবং তোমাকে একটি নোড থেকে অন্য নোড পর্যন্ত সর্বনিম্ন খরচের পথ খুঁজে বের করতে হবে আমরা কিছু সরলীকরণ অনুমান করি কিন্তু এটি এক দিক থেকে ডিজাস্টার অ্যালগরিদম থেকে আলাদা এবং ডিজাস্টার অ্যালগরিদম ধরে নেয় যে সম্পূর্ণ গ্রাফটি তোমার কাছে উপলব্ধ এবং এটি এক ধরণের পুরানো এই অর্থে যে এটি অন্য প্রতিটি নোডের সবচেয়ে ছোট পথ খুঁজে পায় মূলত একটি একক উৎস থেকে আমরা অন্য প্রতিটি নোডের প্রতি আগ্রহী নই আমরা শুধুমাত্র একটি প্রদত্ত লক্ষ্য নোডের পথ খুঁজে পেতে আগ্রহী এবং আমাদের কাছে গ্রাফটি উপলব্ধ নেই গ্রাফটি হঠাৎ করে তৈরি হয় যখন আমাদের কাছে মূলত কিছুর জন্য এই ফাংশন আছে মুভ জেন ফাংশন মুভ জেন ফাংশন ব্যবহার করে আমরা বরাবর গ্রাফ তৈরি করতে পারি সুতরাং আমরা কিছু নোড দিয়ে শুরু করি আমরা গ্রাফে আরও নোড যোগ করতে থাকি এবং তারপরে আমরা সেই সাথে কাজ করি এই অবস্থার অধীনে A ষ্টার ডিজাস্টার অ্যালগরিদম থেকে কিছুটা আলাদা এটি একটি হিউরিস্টিক ফাংশন ডায়াস্ট্রাল অ্যালগরিদমের এই ধারণাটিও ব্যবহার করে এটি করার দরকার ছিল না কারণ এটি যেভাবেই হোক গ্রাফের সমস্ত নোডের জন্য সংক্ষিপ্ত পথ খুঁজে পাবে আমাদের মনে একটা লক্ষ্য ছিল না A ষ্টার মনের মধ্যে একটি লক্ষ্য ছিল যদি তুমি বলতে চাও যে এটির একটি লক্ষ্য রয়েছে এবং এটি একটি হিউরিস্টিক ফাংশন ব্যবহার করে উপকৃত হয় এবং যদি হিউরিস্টিক ফাংশনটি অনন্য ফাংশনকে অবমূল্যায়ন করে তবে এটি গ্রহণযোগ্যতার শর্তগুলির মধ্যে একটি সুতরাং আমি কল্পনা করেছিলাম যে তুমি গ্রহণযোগ্যতার জন্য অন্য কোন শর্তগুলির প্রয়োজন হতে পারে শুধু কল্পনা করো যে এটি কিছু ওবিটুয়ারী গ্রাফ যেমন এরকম সমস্যা যুক্ত কিছু গ্রাফ তোমাদের দেওয়া হয়েছে এবং তোমরা কোন পরিস্থিতিতে এই অ্যালগরিদমটি একটি সর্বোত্তম পথ খুঁজে পাবে এবং আমরা পরবর্তী ক্লাসে এটি নিয়ে যাব আমরা এটির একটি আনুষ্ঠানিক প্রমাণ করব যা করার পরে আমরা হিউরিস্টিক ফাংশনগুলি আবার আনুষ্ঠানিকভাবে তুলনা করব এবং দেখাব যে হিউরিস্টিক ফাংশনগুলি যা বেশি অবগত তারা কম অনুসন্ধান করে সুতরাং মনে রাখবে যে আমরা যখন ব্রাঞ্চ এবং বাউন্ড সম্পর্কে কথা বলছিলাম তখন আমরা বলি যে এই অনুমানটি যতটা সম্ভব উচ্চ হতে হবে এটি অবশ্যই একটি নিম্ন সীমা হতে হবে এমনকি এটি একটি নিম্ন সীমা তবে এটি অবশ্যই যতটা সম্ভব উচ্চ হতে হবে এবং আমরা আনুষ্ঠানিকভাবে সেটা করবো দেখানো হবে যে এই অ্যালগরিদমটি মূলত সমাপ্তির আগে যে নোডগুলি অনুসন্ধান করবে তার অনুমান যত কম হবে আমরা পরবর্তী ক্লাসে এই দুটি আনুষ্ঠানিক জিনিসগুলি করব তাহলে আজ আমরা এখানে থামব